সফটওয়্যার টেস্টিং প্রফেসর রাজীব মাল Prof Rajib Mall ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর Indian Institute of Technology Kharagpur লেকচার 14 ডাটা ফ্লো এন্ড মিউটেশন টেস্টিং এই সেশনে স্বাগত জানাই এখনো পর্যন্ত আমরা টেস্টিং সংক্রান্ত কিছু প্রাথমিক কনসেপ্ট সম্পর্কে আলোচনা করেছি এরপর আমরা বিভিন্ন ধরণের ব্ল্যাক বক্স টেস্টিং পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছি তারপর আমরা হোয়াইট বক্স টেস্টিং পদ্ধতিকে লক্ষ্য করেছি এবং আমরা সেখানে বলেছি যে মূলত দুই ধরণের হোয়াইট বক্স টেস্টিং পদ্ধতি রয়েছে একটি হলো কভারেজ ভিত্তিক এবং অপরটি হলো ফল্ট বা ত্রুটি ভিত্তিক এবং আমরা কভারেজ ভিত্তিক টেস্টিং পদ্ধতিগুলো নিয়ে আলোচনা শুরু করেছিলাম এই কভারেজ ভিত্তিক টেস্টিং পদ্ধতিগুলোর ক্ষেত্রে আমরা স্টেটমেন্ট কভারেজ ব্রাঞ্চ বা ডিসিশন কভারেজ বিভিন্ন ধরনের কন্ডিশন কভারেজ পদ্ধতি প্রভৃতি লক্ষ্য করেছিলাম এবং এরপর আমরা পাথ্ টেস্টিং সম্পর্কেও আলোচনা করেছিলাম আজকে আমরা আরো কিছু হোয়াইট বক্স টেস্টিং পদ্ধতির দিকে লক্ষ্য করবো তাহলে শুরু করা যাক কিন্তু তার আগে আমরা দেখে নিতে চাই যে তোমরা আগের আলোচনার কতটা বুঝতে পেরেছো এবং মনে রাখতে পেরেছো আমরা তোমাদেরকে কয়েকটা মাত্র প্রশ্ন জিজ্ঞাসা করব প্রথম প্রশ্নটি হলো তোমরা কভারেজ ভিত্তিক টেস্টিং বলতে কী বোঝো এখানে কভারেজ বলতে কী বোঝায় কি কভার করা হয়েছে এই সকল প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে তোমরা বিষয়টি কতটা বুঝতে পেরেছো তা চেক করে নিতে পারবে এই প্রশ্নের উত্তর হিসাবে বলা যায় একটা কভারেজ ভিত্তিক টেস্টিং হলো প্রকৃতপক্ষে একটি টেস্ট এক্সিকিউশন পদ্ধতি যা নির্দিষ্ট কিছু প্রোগ্রাম এলিমেন্টকে কভার করে বা নির্দিষ্ট কিছু প্রোগ্রাম এলিমেন্টকে সম্পাদিত করে এবং এই প্রোগ্রাম এলিমেন্টগুলো স্টেটমেন্ট হতে পারে কন্ডিশন হতে পারে কম্পোনেন্ট কন্ডিশন হতে পারে পাথ্ হতে পারে ইত্যাদি এখন আরও একটি প্রশ্নের দিকে লক্ষ্য করা যাক তা হলো কন্ডিশন কভারেজের বিভিন্ন ধরনগুলো কি কি আমরা কোন কোন ধরনের কভারেজ টেস্টিং এখনো পর্যন্ত দেখেছি এবং এক্ষেত্রে আমি আশা করছি যে তোমরা বিভিন্ন ধরনের কভারেজ পদ্ধতিগুলো মনে রেখেছো আমরা স্টেটমেন্ট কভারেজ সম্পর্কে আলোচনা করেছি যা সব থেকে দুর্বল পদ্ধতি এরপর আমরা ব্রাঞ্চ এবং ডিসিশন কভারেজ সম্পর্কে আলোচনা করেছি আমরা বেসিক কন্ডিশন কভারেজ সম্পর্কে জেনেছি আমরা বেসিক কন্ডিশনের সাথে ডিসিশন কভারেজকে লক্ষ্য করেছি মাল্টিপল কন্ডিশন কভারেজ MCDC কভারেজ এবং পাথ্ কভারেজ প্রভৃতি বিষয়েও আমরা লক্ষ্য করেছি এখন পরবর্তী প্রশ্ন হলো প্রকৃতপক্ষে কিভাবে এই কভারেজ ভিত্তিক টেস্টিং সম্পন্ন করা হয় টেস্টার বা পরীক্ষককে কি কি করতে হয় তাকে কি প্রোগ্রামের জন্য কন্ট্রোল গ্রাফ তৈরি করতে হয় এবং তারপর টেস্ট কেসগুলোকে পরিকল্পনা করতে হয় যদি তোমাদের মনে থেকে থাকে আমরা বলেছিলাম শুধুমাত্র খুব সাধারন প্রোগ্রামগুলির ক্ষেত্রে আমরা টেস্ট ইনপুটগুলো তৈরি করতে পারি যেগুলো প্রোগ্রাম এলিমেন্টগুলোর কভারেজে সাহায্য করবে একটা ব্যবহারিক প্রোগ্রামের ক্ষেত্রে আমরা সেইভাবে কভারেজ ভিত্তিক টেস্ট সুট ডিজাইন করিনা আমরা যথেচ্ছভাবে টেস্ট ইনপুটগুলো দিই এবং এরপর আমাদের কাছে একটা টুল থাকে যা কভারেজ পরিমাপ করে এবং আমরা ক্রমাগত ইনপুটগুলো দিতে থাকি যতক্ষণ না পর্যন্ত একটা কাঙ্খিত কভারেজ মেট্রিক অর্জিত হয় আমাদের মেট্রিকটির হয়তো 100 স্টেটমেন্ট কভারেজ 90 পাথ্ কভারেজ ইত্যাদি হয় এখন পরবর্তী প্রশ্ন হলো তোমরা ফল্ট বা ত্রুটি ভিত্তিক টেস্টিং বলতে কী বোঝো যদি তোমরা মনে রেখে থাকো আমি বলেছিলাম যে দুই শ্রেণীর হোয়াইট বক্স টেস্টিং পদ্ধতি রয়েছে একটি হলো কভারেজ ভিত্তিক পদ্ধতি যেখানে আমরা নির্দিষ্ট কিছু প্রোগ্রাম এলিমেন্ট কভার করতে বা নির্বাহ করতে চেষ্টা করি অন্যদিকে অপর ধরনের হোয়াইট বক্স টেস্টিং পদ্ধতিতে আমরা প্রোগ্রামে নির্দিষ্ট ধরনের ফল্টের প্রবেশ ঘটাই এবং তারপর টেস্ট কেসগুলো এই ত্রুটিগুলোকে খুঁজে বের করতে পারছে কিনা তা পরীক্ষা করে দেখি যদি টেস্ট কেসগুলো এই ফল্ট বা ত্রুটিগুলোকে খুঁজে বের করতে না পারে তখন আমরা আরো টেস্ট কেস সংযোজনের মাধ্যমে আমাদের টেস্ট কেসগুলোকে শক্তিশালী করে তুলি আমরা এখনো পর্যন্ত কোনো ফল্ট ভিত্তিক টেস্টিং পদ্ধতির প্রাথমিক ধারণাগুলো নিয়ে আলোচনা করিনি আজকে আমরা মিউটেশন টেস্টিং নিয়ে আলোচনা করবো এই মিউটেশন টেস্টিং একটি ফল্ট ভিত্তিক টেস্টিং পদ্ধতি এখন পরবর্তী প্রশ্ন হলো ফল্ট ভিত্তিক টেস্টিং পদ্ধতির একটা উদাহরণ দাও আমার মনে হয় সবাই এখন এই প্রশ্নের উত্তর দিতে পারবে আমরা এইমাত্র বললাম যে মিউটেশন টেস্টিং ফল্ট ভিত্তিক টেস্টিংয়ের একটি উদাহরণ এখন হোয়াইট বক্স কভারেজ ভিত্তিক টেস্টিং সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় স্মরণ করা যাক যেগুলো সম্পর্কে আমরা আগে আলোচনা করেছি আমরা বলেছিলাম যে সবথেকে শক্তিশালী যে হোয়াইট বক্স টেস্টিং পদ্ধতি সম্ভব তা হলো পাথ্ কভারেজ এবং তোমাদের নিশ্চই মনে আছে যে সমস্ত পাথ্ কভারেজ প্রোগ্রামের সমস্ত সম্ভাব্য পাথ্গুলোকে কভার করে কিন্তু এরপরই আমরা মন্তব্য করেছিলাম যে সমস্ত পাথ্ কভারেজ প্রকৃতপক্ষে অত্যন্ত অব্যবহারিক নির্ণায়ক তার কারণ লুপের উপস্থিতিতে পাথ্গুলোর সংখ্যা অত্যন্ত বেশি হয় মিলিয়ন বা বিলিয়ন সংখ্যক পাথ্ উপস্থিত থাকতে পারে এবং প্রোগ্রামে যখন লুপ উপস্থিত রয়েছে তখন সমস্ত পাথ্ কভারেজগুলোকে অর্জন করা আক্ষরিক অর্থে অসম্ভব এরপর আমরা সব থেকে দুর্বল হোয়াইট বক্স টেস্টিং পদ্ধতিকে লক্ষ্য করেছিলাম যা হলো স্টেটমেন্ট কভারেজ এবং এরপর আমরা ব্রাঞ্চ বা ডিসিশন কভারেজ সম্পর্কে আলোচনা করেছিলাম এই পদ্ধতিটি স্টেটমেন্ট কভারেজের তুলনায় শক্তিশালী আমরা বেসিক কন্ডিশন কভারেজের ব্যাপারে লক্ষ্য করেছি যেখানে প্রতিটি কম্পোনেন্ট কন্ডিশন বা অ্যাটমিক কন্ডিশনকে সত্য এবং মিথ্যা মান হিসেবে ধরে নেওয়া হয় আমরা লক্ষ্য করেছি ব্রাঞ্চ এবং কন্ডিশন কভারেজ সম্পর্কে বা কন্ডিশন ডিসিশন কভারেজ সম্পর্কে যা কন্ডিশন কভারেজ এবং ব্রাঞ্চ ডিসিশন কভারেজ উভয় অপেক্ষা শক্তিশালী পদ্ধতি আমরা MCDC কভারেজ সম্পর্কে আলোচনা করেছি যা ব্রাঞ্চ কভারেজ এবং কন্ডিশন কভারেজ অপেক্ষা শক্তিশালী আমরা পাথ্ কভারেজের ভিত্তি সম্পর্কে লক্ষ্য করেছি এবং আলোচনা করেছি লিটারেচারে একে ইন্ডিপেন্ডেন্ট পাথ্ কভারেজও বলা হয়ে থাকে এবং এরপর আমরা মাল্টিপল কন্ডিশন কভারেজ সম্পর্কে লক্ষ্য করেছি যা MCDC কভারেজ অপেক্ষা শক্তিশালী কিন্তু এরপর আমরা এটাও বলেছি যে মাল্টিপল কন্ডিশন কভারেজ বহু সংখ্যক টেস্ট কেসের জন্ম দিতে পারে যখন একটা কম্পোজিট কন্ডিশন বা একটা ডিসিশন স্টেটমেন্টে অ্যাটমিক কন্ডিশন বা কম্পোনেন্ট কন্ডিশনের সংখ্যা খুব বেশি হয় আমরা নির্দিষ্টভাবে বলেছিলাম যে যদি দশটা কম্পোনেন্ট কন্ডিশন থাকে তাহলে মাল্টিপল কন্ডিশন কভারেজের জন্য আমাদের 210 টেস্ট কেসের প্রয়োজন পড়বে এবং যদি একটা কন্ডিশনাল এক্সপ্রেশনে 20 বা 30 টা অ্যাটমিক কন্ডিশন থাকে তাহলে আমাদের কাছে বহু সংখ্যক টেস্ট কেস থাকবে এক্ষেত্রে মাল্টিপল কন্ডিশন কভারেজ অর্জন করার জন্য মিলিয়ন বা বিলিয়ন টেস্ট কেসের প্রয়োজন পড়বে এবং এই কারণে মাল্টিপল কন্ডিশন কভারেজকে একটা ব্যবহারিক টেস্টিং পদ্ধতি হিসেবে ধরা হয় না এবং সাধারণত কেউই মাল্টিপল কন্ডিশন কভারেজ অর্জন করার জন্য প্রোগ্রামকে টেস্ট করতে জোর করে না ব্যবহারিক দিক থেকে গুরুত্বপূর্ণ কভারেজ পদ্ধতিগুলো হলো MCDC কভারেজ এবং পাথ্ কভারেজ সাধারণত যখন কমার্শিয়ালি ব্যবহৃত হওয়া কোনো প্রোগ্রাম বা বহুসংখ্যক ব্যবহারকারী দ্বারা ব্যবহৃত হওয়া কোনো প্রোগ্রাম ফিরে আসে তখন টেস্টার MCDC কভারেজ এবং পাথ্ কভারেজ দুটিকেই অর্জন করার উদ্দেশ্য নিয়ে টেস্ট করার চেষ্টা করে এখানে এই দুটি হলো কম্প্লিমেন্টারি টেস্টিং এই কম্প্লিমেন্টারি টেস্টিং বলতে কি বোঝানো হচ্ছে আমরা এর আগে ব্যাখ্যা করেছিলাম যে পাথ্ কভারেজ অর্জন করা MCDC কভারেজকেও অর্জন করা নিশ্চিত করে না এবং একইভাবে যদি আমাদের টেস্ট সুট MCDC কভারেজ অর্জন করে তাহলে তা পাথ্ কভারেজকে অর্জন করা বোঝায় না যদি তোমরা এমন কোনো প্রোগ্রামকে টেস্ট করো যা বেশিরভাগ সফটওয়্যার ইন্ডাস্ট্রির বহুসংখ্যক ব্যবহারকারী দ্বারা ব্যবহৃত হবে তাহলে এটা একটা খুবই ভালো পরিকল্পনা এরা এদের প্রোগ্রাম দুটো গুরুত্বপূর্ণ পদ্ধতি ব্যবহার করে পরীক্ষা করে সেগুলি হলো MCDC টেস্টিং এবং পাথ্ টেস্টিং এখন আরো একটি গুরুত্বপূর্ণ হোয়াইট বক্স টেস্টিং পদ্ধতি লক্ষ্য করা যাক যার নাম ডেটা ফ্লো টেস্টিং এখানে ডাটা ফ্লো টেস্টিংয়ের ক্ষেত্রে মূল ধারণাটি হলো আমাদের কাছে এমন টেস্ট কেসগুলো রয়েছে যার মাধ্যমে ভেরিয়েবলগুলোর ডেফিনেশন এবং ব্যবহার পাওয়া যাচ্ছে তাহলে আমরা প্রোগ্রামের মধ্যে টেস্ট কেসগুলোকে ডিফাইন করেছি বা আমরা পাথ্গুলোকে ডিফাইন করেছি ডেফিনেশনগুলোর অবস্থান এবং ইউজার স্পেসিফিক ভেরিয়েবলগুলোর উপর ভিত্তি করে আমি আবার বলছি ডেফিনেশনের লোকেশন এবং নির্দিষ্ট ভেরিয়েবলগুলোর ব্যবহারের উপর নির্ভর করে প্রোগ্রামের মধ্যে পাথ্গুলোকে ডিফাইন করা হয়েছে এটা পাথ্ কভারেজে থেকে ভিন্ন এই পাথ্ কভারেজের সম্পর্কে আলোচনা করা হয়েছে যেখানে কন্ট্রোল ফ্লো গ্রাফে পাথ্গুলোকে বর্ণনা করা হয়েছে এখানে পাথ্গুলোকে কন্ট্রোল ফ্লো গ্রাফে ডিফাইন করা হয়নি কিন্তু এখানে আমরা লক্ষ্য করেছি কিভাবে ডেটা ফ্লো করে বা ডেটা ডেফিনেশনগুলো কোথায় রয়েছে এবং এর কি ধরনের ব্যবহার ঘটে থাকে এবং এর উপর ভিত্তি করে আমরা পাথ্কে ডিফাইন করেছি উদাহরণস্বরূপ এই c প্রোগ্রামটির দিকে লক্ষ্য করো এখানে আমরা দেখতে পাচ্ছি স্টেটমেন্ট 2 তে a কে 5 হিসাবে নির্ধারিত করা হয়েছে বা আমরা বলতে পারি যে স্টেটমেন্ট 2 ভ্যারিয়েবল a কে ব্যাখ্যা করছে এবং এরপর আমাদের কাছে স্টেটমেন্ট 3 রয়েছে যা ভ্যারিয়েবল c কে ব্যবহার করছে স্টেটমেন্ট 4 ব্যবহার করছে d কে কিন্তু যদি তোমরা স্টেটমেন্ট 5 এর দিকে লক্ষ্য করো তাহলে সেখানে আমরা ভ্যারিয়েবল a এর ব্যবহার লক্ষ্য করবো তাহলে স্টেটমেন্ট 2 তে ভেরিয়েবল a এর সংজ্ঞা পাওয়া যাচ্ছে এবং এই ভেরিয়েবল a এর ব্যবহার স্টেটমেন্ট 5 থেকে পাওয়া যাচ্ছে এখন স্টেটমেন্ট 6 এর দিকে লক্ষ্য করা যাক এই স্টেটমেন্ট 6 এ ভেরিয়েবল a এর ব্যবহার এবং সংজ্ঞা দুটোই আছে কারণ এখানে a LHS এবং RHS এই দুই দিকেই উপস্থিত আছে একইভাবে স্টেটমেন্ট 8 এ আবার ভেরিয়েবল a এর ব্যবহার রয়েছে তাহলে এখানে প্রতিটি স্টেটমেন্টের জন্য আমরা দুটো করে সেটকে ডিফাইন করি একটিকে বলা হয় DEF S যা হলো সমস্ত ভেরিয়েবল X এর সেট এমন যে X X এর একটি ডেফিনেশন ধারণ করে এবং সাধারণত একটা স্টেটমেন্টকে ধারণ করে যা সবথেকে বেশি একটা ভেরিয়েবলকে ডিফাইন করতে পারে তাহলে একটা স্টেটমেন্টের ডেফিনেশন সেট সাধারণত একটা ভেরিয়েবল হবে অন্যদিকে একটা স্টেটমেন্ট S এর ইউজেস সেট অনেকগুলো ভেরিয়েবল হতে পারে স্টেটমেন্ট অনেকগুলো ভেরিয়েবল ব্যবহার করতে পারে এবং এর পক্ষে একটা ভেরিয়েবলের মান নির্ধারণ করা বা ডিফাইন করাও সম্ভব এখন এই উদাহরণটির দিকে লক্ষ্য করা যাক ab এখানে স্টেটমেন্ট নম্বর হলো 1 তাহলে আমরা দেখব যে স্টেটমেন্ট 1 এর DEF সেট হল a স্টেটমেন্ট 1 এর ইউজেস সেট হলো b এখন দ্বিতীয় উদাহরনটিকে লক্ষ্য করা যাক আমার DEF 2 লেখা উচিত ছিল কারণ আমি একে 2 হিসাবে নাম্বার দিয়েছি তাহলে স্টেটমেন্ট 2 এর DEF সেট হলো a সুতরাং এটা ভেরিয়েবল a কে ডিফাইন করে এবং a এবং b উভয়েই হলো স্টেটমেন্ট 2 এর ইউজেস সেট কারণ a এবং b উভয়েই ব্যবহৃত হচ্ছে এখন আমরা বলছি যে স্টেটমেন্ট S1 এ ভেরিয়েবল X লাইভ বা বর্তমান রয়েছে যদি x একটা স্টেটমেন্ট S এ ডেফাইন করা হয় এবং S থেকে S1 এর মধ্যে X এর আর কোনো ডেফিনেশন না থাকে তাহলে যদি ভেরিয়েবেলের কোনো অন্তর্বর্তী ডেফিনেশন না থাকে তাহলে একটা ভেরিয়েবল x যা একটা স্টেটমেন্ট S এ ডিফাইন হয়েছে তা অন্য একটি স্টেটমেন্ট S1 এ লাইভ থাকে এখন একটা উদাহরণের মাধ্যমে ভেরিয়েবলটি লাইভ রয়েছে কিনা তা লক্ষ্য করা যাক সুতরাং এটা হলো a এর ডেফিনেশন এবং এগুলো হলো a এর ব্যবহার এবং a এর কোনো ইন্টারভেনিং ডেফিনেশন নেই এই কারণে স্টেটমেন্ট 5 এ ভেরিয়েবল a এর ডেফিনেশন হলো লাইভ এবং স্টেটমেন্ট 6 এর ক্ষেত্রেও এটা লাইভ হবে কিন্তু এরপর এটা আর লাইভ থাকবে না 2 এ থাকা ডেফিনেশন স্টেটমেন্ট 8 এ লাইভ নয় কারণ একে স্টেটমেন্ট 6 এ পুনরায় ডিফাইন করা হয়েছে কিন্তু 6 এ a এর ডেফিনেশন স্টেটমেন্ট 8 এ লাইভ থাকে তাহলে 2 থেকে স্টেটমেন্ট 5 এ ডেফিনেশনটি লাইভ থাকবে এখন আমরা যা আলোচনা করেছি তার উপর ভিত্তি করে একটা DU চেনকে ব্যাখ্যা করতে পারব একটা DU চেন হলো একটা ট্রিপলেট যা একটা ভেরিয়েবলের নাম যে স্টেটমেন্টে ভেরিয়াবলেটিকে ডিফাইন করা হয়েছে সেই স্টেটমেন্ট এবং যে স্টেটমেন্টে এটি লাইভ আছে এগুলি নিয়ে গঠিত সুতরাং X S এর DEF সেটে এবং X S1 এর USES সেটে রয়েছে এবং এই X এর S এবং S1 এর মধ্যে কোনো মধ্যস্থ ডেফিনেশন নেই একেই আমরা DU চেন বলে থাকি প্রোগ্রামের সমস্ত DU চেইনগুলো হলো সবথেকে সহজ ডেটা ফ্লো টেকনিক একটা প্রোগ্রামের সমস্ত DU চেইনগুলোকে অবশ্যই কভার করতে হবে তার অর্থ যখনই কোনো একটা ভেরিয়েবলের ডেফিনেশন উপস্থিত রয়েছে ভেরিয়েবলটির ব্যবহার অবশ্যই একটা টেস্ট কেস হবে অবশ্যই ওই দুই স্টেটমেন্টকে কভার করতে হবে তাহলে আমরা বলেছিলাম যে এটা হলো সবথেকে সহজ ডেটা ফ্লো টেকনিক ডেটা ফ্লো টেস্টিংয়ের অন্যান্য কিছু মানদন্ডও রয়েছে যেগুলো আরো বেশি উন্নত কিন্তু আমরা সেগুলো আলোচনা করবো না আমরা শুধুমাত্র ডেটা ফ্লো টেস্টিংয়ের প্রাথমিক ধারণাগুলো নিয়ে আলোচনা করব এবং সবথেকে সহজ ডেটা ফ্লো টেস্টিং পদ্ধতি DU চেইন কভারেজ নিয়ে আলোচনা করব এখন দেখা যাক DU চেইন কভারেজ অর্জন করার জন্য কি ধরণের টেস্ট কেসের প্রয়োজন এবার এই স্টেটেমেন্টের দিকে লক্ষ্য করা যেখানে আমাদের কাছে স্টেটেমেন্টগুলোর ব্লকগুলো রয়েছে B1 যা একটি ভেরিয়েবল a কে ডিফাইন করে এবং এরপর আরো কিছু কন্ডিশন থাকে যা অন্য ভেরিয়েবল ব্যবহার করে a এবং B4 ব্যবহার করে না এটা ভেরিয়েবল a কে ব্যবহার করছে এখন অন্যান্য ভেরিয়েবলগুলোও উপস্থিত রয়েছে এর উপর ভিত্তি করে আমরা DU চেইন গণনা করতে পারি উদাহরণস্বরূপ a হলো একটা ভেরিয়েবল যাকে ব্লক 1 এ ডিফাইন করা হয়েছে এবং এটি ব্লক 5 এ ব্যবহৃত হয়েছে এবং এটা DU চেইন গঠন করেছে এখন X কে ধরে নিয়ে স্টেটমেন্টটি অন্য একটি ব্লকে ব্যবহৃত হয়েছে কিন্তু তখন আমাদের শুধুমাত্র কয়েকটা পাথের প্রয়োজন পড়বে এই চেইনগুলোকে কভার করার জন্য কারণ বিভিন্ন কন্ট্রোল ফ্লো পাথে একাধিক চেইন থাকতে পারে এখন আরো একটি হোয়াইট বক্স টেস্টিং পদ্ধতি সম্পর্কে লক্ষ্য করা যাক এর নাম মিউটেশন টেস্টিং এবং আমরা বলেছি যে মিউটেশন টেস্টিং কোনো কভারেজ টেস্টিং নয় এটা একটা ফল্ট বা ত্রুটি ভিত্তিক টেস্টিং পদ্ধতি যেখানে আমরা প্রোগ্রামের মধ্যে নির্দিষ্ট ধরণের ফল্ট বা ত্রুটির প্রবেশ ঘটানো হয় এবং পরীক্ষা করে দেখি যে এই টেস্ট কেসগুলো বিভিন্ন ধরণের ফল্ট খুঁজে বের করার ক্ষেত্রে কার্যকর হয় কিনা যদি না হয় তাহলে টেস্ট স্যুটটিকে শক্তিশালী করে তোলার উদ্দেশ্যে অতিরিক্ত টেস্ট কেসের মাধ্যমে টেস্ট কেসগুলোকে বাড়ানো হয় যাতে নির্দিষ্ট ধরণের ফল্টগুলোর সনাক্তকরণ সম্ভব হয় এখন এখানে প্রাথমিক ধারণাটির সম্পর্কে লক্ষ্য করা যাক মিউটেশন টেস্টিংয়ে আমরা প্রথমে কিছু নির্দিষ্ট কভারেজ টেস্টিং পদ্ধতি ব্যবহার করি এবং কভারেজ পদ্ধতিগুলোর কভারেজ অর্জন করার জন্য আমাদের কাছে কিছু টেস্ট কেস থাকে প্রাথমিকভাবে টেস্ট সুট হোয়াইট বক্স কভারেজ পদ্ধতি ব্যবহার করে পরিকল্পনা করা হয় হোয়াইটবক্স কভারেজ পদ্ধতি সম্পর্কে আমরা আগে আলোচনা করেছি এখন প্রাথমিক টেস্টিং সম্পন্ন হওয়া মাত্র এই প্রাথমিক টেস্টিং MCDC টেস্টিং বা পাথ্ টেস্টিং বা উভয় টেস্টিং পদ্ধতিই হতে পারে এবং এটা ব্যবহার করে পরীক্ষা করা সম্পন্ন হওয়া মাত্র আমরা পরীক্ষা করে নিতে চাই যে টেস্টটি নির্দিষ্ট কিছু ধরনের বাগ বা ত্রুটি প্রতিরোধের ক্ষেত্রে কার্যকর হয় কিনা এবং আমরা মিউটেশন টেস্টিং সম্পাদন করি মিউটেশন টেস্টিংয়ের মূল ধারণা হলো প্রোগ্রামে ছোট ছোট পরিবর্তন করা এবং যখন আমরা প্রোগ্রামের কোনরূপ পরিবর্তন ঘটাই তখন তাকে মূলত বাগ্ বলে তাহলে আমরা প্রোগ্রামারের লেখা প্রকৃত প্রোগ্রামের ছোট ছোট পরিবর্তন ঘটাচ্ছি যেমন হয়তো একটা অ্যারিথমেটিক অপারেটরকে প্লাস থেকে মাইনাসে পরিবর্তন করছি বা ভেরিয়েবলের ধরনের পরিবর্তন ঘটাচ্ছি এগুলো হলো একটা প্রোগ্রামে ঘটা ছোট ছোট পরিবর্তনের উদাহরণ এবং প্রতিটা ছোট ছোট পরিবর্তনকেই আমরা একেকটা বাগ্ হিসাবে ভেবে নিতে পারি এখন প্রোগ্রামে একটা বাগ্ উপস্থিত আছে সেটা জেনেই আমরা এবার টেস্ট কেসগুলোকে চালাবো আমরা আবার টেস্ট কেসগুলোকে চালাবো এবং চেক করে দেখব যে এই বাগ্ ধরা পড়ছে কিনা তার মানে কিছু কিছু টেস্ট কেস প্রোগ্রামে থাকা বাগের সিগনাল পেতে ব্যর্থ হয় তাহলে এখানে মূল বিষয়বস্তুটি হলো আমরা মিউটেটেড প্রোগ্রাম গঠন করার মাধ্যমে একটা প্রোগ্রামে ফল্ট বা ত্রুটি সংযোজিত করব একটা মিউটেটেড প্রোগ্রামে একটা সাধারণ বাগ্ থাকে এবং এরপর টেস্ট কেস রান করানো হয় এই টেস্ট কেসগুলোকে রান করানো খুবই সোজা ব্যাপার আমাদের কাছে একটা রেকর্ড এন্ড প্লে টুল থাকলে আমরা অনায়াসেই সমস্ত টেস্ট কেসগুলোকে রান করাতে পারি এবং চেক করতে পারি যে সমস্ত টেস্ট কেসগুলো পাস করেছে নাকি কিছু টেস্ট কেস ব্যর্থ হয়েছে তাহলে যে পরিভাষা নিয়ে আমরা এখানে আলোচনা করছি তার একটি হলো মিউটেটেড প্রোগ্রাম মিউটেটেড প্রোগ্রামে আমরা উদ্দেশপ্রণোদিতভাবে কিছু ত্রুটি সংযোজন করি এবং যে ধরণের পরিবর্তনকে আমরা প্রয়োগ করি তাকে মিউট্যান্ট বলে এখন যদি আমাদের কাছে এই মিউটেটেড প্রোগ্রামটি থাকে এবং আমরা আমাদের টেস্ট কেসগুলোকে রান করাই তখন কিছু টেস্ট কেস ব্যর্থ হবে এর থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের টেস্ট কেসগুলো ভালোভাবে টেস্টিং করতে পারছে অর্থাৎ আমরা যে বাগটিকে প্রবেশ করিয়েছিলাম তা ধরতে পারছে এবং এক্ষেত্রে আমরা বলে থাকি যে মিউট্যান্টটি মৃত বা ডেড এর অর্থ হলো এই ধরনের বাগগুলিকে আমাদের টেস্ট কেসগুলো সনাক্ত করতে সক্ষম এবং আমাদের উচিত নতুন বাগ্ চেক করার চেষ্টা করা যে টেস্ট কেসগুলো নতুন বাগগুলিকে শনাক্ত করতে পারছে কিনা কিন্তু যদি তখন সমস্ত টেস্ট কেসগুলো পাশ করে যায় এবং আমরা জানি যে আমরা একটা বাগ্ এর প্রবেশ ঘটিয়েছি তাহলে আমাদের টেস্ট কেসগুলো যথেষ্ট নয় আমাদের টেস্ট কেসগুলো আরো বাড়াতে হবে অতিরিক্ত টেস্ট কেস যুক্ত করতে হবে যতক্ষণ না পর্যন্ত আমরা যে বাগ্ এর প্রবেশ ঘটিয়েছে তা ধরা পড়ছে তাহলে যদি একটা মিউটেটেড প্রোগ্রামের ক্ষেত্রে টেস্ট কেসগুলো পাশ করে যায় তাহলে আমরা বলি যে মিউট্যান্টটি অ্যালাইভ বা জীবিত রয়েছে এবং এই পরিভাষাই মিউটেশন টেস্টিংয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয় তখন আমরা অতিরিক্ত টেস্ট কেস ডিজাইন করি এবং পরবর্তী টেস্ট কেসগুলোকে রান করাতে থাকি যতক্ষণ না পর্যন্ত একটা টেস্ট কেস প্রবেশ করানো বাগের ফ্ল্যাগিং এ ব্যর্থ হয় তাহলে এই মিউটেশন টেস্টিংয়ের একটি সুবিধা হলো ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে মিউটেটেড প্রোগ্রাম উৎপন্ন হওয়া এবং এছাড়াও সমস্ত টেস্ট কেসগুলোকে রান করানো এই দুটি খুব সহজেই স্বয়ংক্রিয় করা সম্ভব এবং সেই কারণেই যদিওবা বহু সংখ্যক মিউট্যান্ট উৎপন্ন করা সম্ভব বা অন্যভাবে বলতে গেলে আমাদের কাছে দশ বা কয়েকশো বা কয়েক হাজার মিউটেটেড প্রোগ্রাম থাকলেও এটা কোনো সমস্যা নয় আমাদেরকে এটা ম্যানুয়ালি বা হাতে কলমে করতে হবে না আমরা সমস্ত মিউটেটেড প্রোগ্রামগুলোকে কোনো একটা টুলের মাধ্যমে উৎপন্ন করতে পারি এবং সমস্ত টেস্ট কেসগুলোকে রান করাতে পারি এবং চেক করতে পারি যে এই টেষ্ট কেসগুলো পাস করছে না ফেল করছে এই কারণেই মিউটেশন টেস্টিং পদ্ধতি অটোমেশনে সংবেদনশীল এই সেশনটা আমরা এখানেই শেষ করবো এবং পরবর্তী সেশনে আমরা আবার এই আলোচনা চালিয়ে যাব ধন্যবাদ Glossary English word Word Meaning Concept কনসেপ্ট ধারণা False ফলস্ মিথ্যা Fault ফল্ট ত্রুটি Impractical criteria ইম্প্রাক্টিক্যাল ক্রাইটেরিয়া অব্যবহারিক নির্ণায়ক Technique টেকনিক পদ্ধতি Terminology টার্মিনোলজি পরিভাষা True ট্রু সত্য User ইউজার ব্যবহারকারী Welcome ওয়েলকাম স্বাগত